সুতরাং ইঞ্জিনিয়ারিং গণিত 1 এর বক্তৃতাগুলিতে আবার স্বাগতম এবং এটি 14 নম্বর লেকচার সুতরাং আমরা পূর্ববর্তী বক্তৃতায় ডিফারেনশিবিলিটির আরেকটি সংজ্ঞা দেখেছি এই ডেল্টা z কে ডেল্টা x এর বদলে y ইপসিলন ডেল্টা x প্লাস ইপসিলন ডেল্টা 2 y এর পরিপ্রেক্ষিতে আমরা এই সীমাটিও বের করতে পারি এবং যদি এই সীমাটি 0 এর সমান হয় তবে ফাংশনটি আলাদা এবং আমরা লক্ষ্য করেছি যে এই সীমা সংজ্ঞাটি বিভিন্ন ফাংশনের ডিফারেনশিবিলিটি প্রমাণের জন্য বেশ কার্যকর ছিল আমরা আরও লক্ষ্য করেছি যে প্রয়োজনীয় শর্তগুলিও গুরুত্বপূর্ণ কারণ যদি আমরা এই প্রয়োজনীয় শর্তগুলি প্রথমে পরীক্ষা করি এবং আমরা লক্ষ্য করি যে উদাহরণস্বরূপ ফাংশনটি অবিচ্ছিন্ন নয় বা আংশিক ডেরিভেটিভসের অস্তিত্ব নেই অথবা একটি আংশিক ডেরিভেটিভ সেই ক্ষেত্রে বিদ্যমান না থাকলে আমরা অবিলম্বে সেখানে সিদ্ধান্ত নিতে পারি যে ফাংশনটি ডিফারেনসিবল নয় কারণ এগুলি ডিফারেনশিবিলিটির জন্য প্রয়োজনীয় শর্ত এবং আমরা পর্যাপ্ত অবস্থার পর্যাপ্ত গুরুত্বও পর্যবেক্ষণ করেছি কারণ যদি আমরা দেখি যে আংশিক ডেরিভেটিভগুলির একটিই হল আংশিক ধারাবাহিকতা এবং তারপর আমরা উপসংহার করতে পারি যে ফাংশনটি উপরে দেওয়া সংজ্ঞাগুলি ব্যবহার করে ডিফারেনশিবিলিটি প্রমাণ না করেই ডিফারেনসিবল সুতরাং আসুন আমরা এখানে সমস্যাটি আলোচনা করি এই ফাংশনটির উৎপত্তির ডিফারেনশিবিলিটি f xy x বর্গ প্লাস y বর্গের উপর xy ঘনক্ষেত্রের সমান এবং এটি 0 হয় যখন xy 0 এর সমান হয় তখন মূলটি এটি 0 প্রথমে আমরা যাচাই করি প্রয়োজনীয় শর্তাবলী এবং আমাদের মূলত সব সমস্যার মধ্যেই করা উচিত কারণ এইগুলি প্রয়োজনীয় এগুলি এমন শর্ত যা ফাংশনটি অবশ্যই ডিফারেনশিবিলিটির দিকে যাওয়ার আগে পূরণ করতে হবে সুতরাং এখানে আমরা ফাংশনের ধারাবাহিকতা পরীক্ষা করব সুতরাং যখন f x y যখন x y 0 তে চলে যায় এবং এই ক্ষেত্রে অনেক কিছু না করে আমরা আবার মেরু সমন্বয়ে পরিবর্তন করতে পারি তাহলে r বর্গ শব্দটি হর এ আসবে এবং এখানে সংখ্যায় 4 টি পদ থাকবে এবং তাই আমরা অক্ষরে r বর্গটি পাবো এবং এই cos এবং sin এর সাথে একসাথে তাই এই সীমাটি 0 তে পরিণত হবে 0 0 এ আংশিক ডেরিভেটিভ fx আমরা সহজেই অন্যদের দেখাতে পারি যেমন সীমা ডেল্টা x 0 তে যায় এবং f 0 প্লাস ডেল্টা x yতে অপরিবর্তিত থাকে সুতরাং f 0 0 ডেল্টা x দ্বারা বিভক্ত যেহেতু এটি 0 তাই এই বিন্দু আমাদের কাছে আছে সুতরাং এটি 0 হবে এবং এখানেও এটি 0 হবে তাই 0 বিয়োগ 0 আমরা 0 হিসাবে এই আংশিক ডেরিভেটিভ পাব সুতরাং এটি 0 এবং একইভাবে f y হবে 0 সুতরাং আমাদের আংশিক ডেরিভেটিভের অস্তিত্ব আছে এবং আমাদের 0 0 পয়েন্টে ফাংশনের ধারাবাহিকতা আছে এখন পর্যাপ্ত অবস্থার জন্য সুতরাং আমাদের 0 0 এ এই আংশিক ডেরিভেটিভগুলির ধারাবাহিকতা পরীক্ষা করতে হবে সুতরাং 0 0 এর সমান নয় x y এ আংশিক ডেরিভেটিভ পেতে আমাদের x এর সাথে এই ফাংশনটি আলাদা করতে হবে সুতরাং এই y ধ্রুবককে এমনভাবে বিবেচনা করলে আমরা এই আংশিক ডেরিভেটিভের কারণে এই y কে ধ্রুবক রাখার ক্ষেত্রে x এর ক্ষেত্রে এটি আলাদা করব সুতরাং এটি সমান হবে এখানে সমগ্র বর্গ এবং এটি হবে x বর্গ প্লাস y বর্গ সুতরাং x এর সাপেক্ষে এর ডেরিভেটিভ হবে y ঘনক তারপর বিয়োগ এই x y ঘনক এবং x এর ক্ষেত্রে এখানে আংশিক ডেরিভেটিভ হবে এটি 2 x সুতরাং এই x বর্গ y ঘনক এখানেও আমাদের 2 গুণ x বর্গ y ঘনক আছে সুতরাং আমরা এই x বর্গ y ঘনকটি বিয়োগ করব এবং তারপরে এখানে y এর জন্য 5 এটি এখানে y শক্তি 5 এবং x বর্গ প্লাস y বর্গ পুরো বর্গটি এখানে সুতরাং এই অ শূন্য বিন্দুতে xy 0 0 এর সমান নয় আমরা x এর সাথে আংশিক ডেরিভেটিভ পেতে পারি অথবা y এর সাথে আংশিক ডেরিভেটিভগুলি সরাসরি এই ফাংশনের ডেরিভেটিভকে সরাসরি সেই ভেরিয়েবলের সাথে নিয়ে এবং অন্য ভেরিয়েবলকে ধরে রাখতে পারি ধ্রুবক হিসাবে এবং 0 0 এ এটি পেতে হলে আমাদের এই ভিন্নতার মৌলিক সংজ্ঞাটি ব্যবহার করতে হবে যা আমরা এখানে পেয়েছি এই f x 0 0 এ 0 ছিল যা এখানে 0 সুতরাং আমরা এখন আশেপাশের x y বিন্দুতে f x মূল্যায়ন করেছি এবং 0 0 তেও যদি এটি 0 এর সমান হয় তাহলে আমরা দাবি করতে পারি যে পর্যাপ্ত অবস্থার কারণে ফাংশনটি ডিফারেনশিবিলিটি সুতরাং এখানে যদি আমরা এই সীমাটি গ্রহণ করি যেমন x y 0 0 f x x y তে যায় সুতরাং এই ক্ষেত্রে আমরা পর্যবেক্ষণ করব যে যদি আমরা এখানে প্রতিস্থাপন করি যদি আমরা এখন মেরু স্থানাঙ্ক পরিবর্তন করি সুতরাং r বর্গ তাই আমরা r 4 পাবো কিন্তু সেখানে আমাদের r শক্তি 5 হবে তাই আমরা সেখানে 1 r পেয়েছি যেহেতু r 0 তে যায় তাই xy থেকে 0 0 এ যাওয়ার জন্য এই মান 0 হবে তাই এখানে f x ক্রমাগত হবে কারণ এটি 0 এর সমান এবং এটি 0 x বিন্দুতে f x এর মান হবে সুতরাং আমাদের আংশিক ডেরিভেটিভের ধারাবাহিকতা আছে এবং এই ফাংশনের ডিফারেনশিবিলিটি প্রমাণ করতে আমরা এখন ব্যবহার করতে পারি কারণ আংশিক ডেরিভেটিভস বিদ্যমান ফাংশনটি ধারাবাহিক সুতরাং আমাদের পর্যাপ্ত অবস্থার জন্য প্রয়োজনীয় শর্ত রয়েছে যা আমাদের দেখাতে হবে যে আংশিক ডেরিভেটিভগুলির মধ্যে একটি অবিচ্ছিন্ন সুতরাং এখানে আমরা দেখিয়েছি যে এই f x ক্রমাগত এবং এটি প্রমাণ করার জন্য যথেষ্ট যে f ফাংশনটি 0 0 বিন্দুতে ডিফারেনসিবল এখানে পরবর্তী সমস্যাটি আমরা এই ফাংশনের উৎপত্তিতে আবার পার্থক্য নিয়ে আলোচনা করবো y cube sin 1 উপর y বর্গ যখন x 0 এর সমান নয় এবং x 0 এর সমান এই 0 তাই আমরা f এর ধারাবাহিকতা পরীক্ষা করব এবং আংশিক ডেরিভেটিভের অস্তিত্বকে দেখা সহজ সুতরাং ধারাবাহিকতার জন্য আমাদের এই সীমাটি গ্রহণ করতে হবে কারণ x y এই ফাংশনের x 0 তে যায় x y এবং যা এখানে তুচ্ছ কারণ এটি একটি সীমাবদ্ধ ফাংশন বসা এবং তারপর x y 0 তে যায় সুতরাং এই y 0 তে যায় এবং এটি 0 হবে এবং এটি ফাংশন মান 0 0 বিন্দুতেও সুতরাং আমাদের এই ফাংশনের ধারাবাহিকতা আছে এবং এর জন্য আংশিক ডেরিভেটিভের অস্তিত্বও আছে যার জন্য আমাদের x এর ক্ষেত্রে আংশিক ডেরিভেটিভের জন্য বিবেচনা করতে হবে আমাদের দেখাতে হবে যে এই সীমা 0 প্লাস ডেল্টা x সুতরাং 0 এবং বিয়োগ এই f 0 0 কে ডেল্টা x দ্বারা ভাগ করা সুতরাং এখানে এই y হল 0 তাই এটি 0 হবে এবং এটি আবার এখানে 0 একইভাবে আমরা y এর সাথে আংশিক ডেরিভেটিভের অস্তিত্ব দেখাতে পারি তার জন্য আমাদের বিবেচনা করতে হবে যে ডেল্টা y 0 এবং f 0 ডেল্টা y বিয়োগ এই f 0 কমা 0 এবং তারপর এখানে ডেল্টা y সুতরাং যেহেতু x হল 0 এই ফাংশনের মান আবার 0 এবং এখানেও এই ফাংশনের মান 0 তাই আমাদের আবার 0 আছে সুতরাং ফাংশনের ধারাবাহিকতা এবং আংশিক ডেরিভেটিভের অস্তিত্ব আমরা দেখেছি একটি সহজ এখন এবং পরবর্তীতে আমরা এই f x এর ধারাবাহিকতা দেখাব আমরা x এর ক্ষেত্রে আংশিক ডেরিভেটিভের ধারাবাহিকতা পাওয়ার চেষ্টা করব সুতরাং এর জন্য আবার আমাদের আংশিক ডেরিভেটিভ গণনা করতে হবে যখন x 0 এর সমান নয় এবং আমাদের এটিও পেতে হবে আমরা ইতিমধ্যে দেখেছি যে এই মান 0 এবং x 0 এর সমান সুতরাং কমপক্ষে 0 0 পয়েন্ট আমরা এটিকে 0 হিসাবে দেখেছি এখন এখানে এটি পেতে যখন x 0 এর সমান নয় আমাদের সরাসরি x এর ক্ষেত্রে এটি আলাদা করতে হবে সুতরাং y ঘনক এখানে ধ্রুবক হিসাবে নেওয়া হবে sin এর জন্য আমরা x বর্গের উপরে cos শব্দটি পাব এবং x বর্গের উপর 1 এর ডেরিভেটিভ হবে x কিউবের উপর বিয়োগ 2 সুতরাং এটি ডেরিভেটিভ যখন x 0 এর সমান নয় এবং আমরা এই ডেরিভেটিভকে 0 হিসাবে পেতে পারি যখন x ডেরিভেটিভের মৌলিক সংজ্ঞা দ্বারা 0 এর সমান সুতরাং এই ক্ষেত্রে এবং আমরা এখন কি দেখাব যে যখন আমরা এখানে xy হিসাবে সীমা গ্রহণ করি বা মূলত এই x 0 তে যায় তখন আমরা এখানে মূলের দিকে এগিয়ে যাচ্ছি এই সীমাটি কী হবে সুতরাং যখন আমরা এখানে এই সীমাটি গ্রহণ করি f x x y এ 0 এই পথে বরাবর y হয় x এর সমান এটি দেখতে সহজ সুতরাং যদি আমরা এই পথটি গ্রহণ করি y এখানে x এর সমান হয় তাহলে এই সীমার কি হবে এই সীমাটি হবে মাইনাস 2 এবং এই cos 1 x বর্গের উপরে এবং x এর সীমা 0 তে যায় সুতরাং এই ক্ষেত্রে এই সীমাটি বিদ্যমান নেই যদি স্পষ্টভাবে কেউ এই cos 1 কে x বর্গের উপরে দেখতে পারে এটি একটি নির্দিষ্ট মান নয় সুতরাং এখানে এই সীমাটি এই বিশেষ পথের মধ্যেই বিদ্যমান নেই সুতরাং আমরা বলতে পারি যে f x এর সীমা যেমন x y 0 0 তে চলে যায় এবং তাই এই ক্ষেত্রে এই f x একটানা কাজ করে না সুতরাং এই সময়ে এই ফাংশনের ডিফারেনশিবিলিটি প্রমাণ করতে আমাদের সাহায্য করে না আমরা যা করতে পারি আমরা অন্যান্য আংশিক ডেরিভেটিভ এফওয়াই এর ধারাবাহিকতা আরও পরীক্ষা করতে পারি সুতরাং y এর ক্ষেত্রে f এর আংশিক ডেরিভেটিভ এবং যদি তা আবার ক্রমাগত হয় তবে আমরা ডিফারেনশিবিলিটির পর্যাপ্ত অবস্থার উপর ভিত্তি করে দাবি করতে পারি কারণ ফাংশনটি ডিফারেনশিবল বলে দাবি করার জন্য আমাদের একটি আংশিক ডেরিভেটিভের ধারাবাহিকতা থাকা দরকার সুতরাং এই ক্ষেত্রে এই f x একটানা নয় সুতরাং আমরা এখন অন্যটির ধারাবাহিকতা পরীক্ষা করব সুতরাং এই ক্ষেত্রে আবার f y আমরা এই x ধ্রুবকটি ব্যবহার করে এখানে গণনা করতে পারি সুতরাং এটি মাত্র 3 y বর্গ হবে যখন x 0 এবং 0 এর সমান নয় যখন x 0 সুতরাং এখানে একটি এখন পরিস্থিতি ভিন্ন সুতরাং এখানে যখন x y 0 0 তে যায় তখন এই শব্দটি 0 এ যাবে এবং এখানে কিছু সীমাবদ্ধ সুতরাং এই ক্ষেত্রে এই সীমাটি 0 হিসাবে পেতে কোন সমস্যা নেই সুতরাং এই ফাংশনের সীমা 3 y বর্গ cos 1 x বর্গের উপর যখন আমরা xy থেকে 0 0 কে কোন দিক থেকে নিয়ে যাই সুতরাং এটিকে 0 হতে হবে এবং এই ফাংশনটির উৎপত্তির মানটিও y সুতরাং তাই এই f y ক্রমাগত এটি একটি বিশেষ উদাহরণ যেখানে f x একটানা ছিল না এবং এখন f y ক্রমাগত স্পষ্টতই এই ক্ষেত্রে f x এবং f y উভয়ই বিদ্যমান এবং আমাদের শীর্ষে f y এর এই ধারাবাহিকতা রয়েছে এটি হল আংশিক প্রথম অর্ডার আংশিক ডেরিভেটিভের একটি ধারাবাহিকতা এবং তারপর আমরা দাবি করতে পারি যে ফাংশনটি মূলত ডিফারেনশিবল বা আমরা ডিফারেনশিবিলিটির এই পর্যাপ্ত অবস্থার উপর ভিত্তি করে প্রমাণ করতে পারি যে এই ফাংশনটি ডিফারেনশিবল আরেকটি সমস্যা এখানে আমরা এই f xy কে নিয়েছি বর্গমূল x y এর সমান যখন আমাদের এই xy এই প্রোডাক্টটি 0 এর সমান বেশি হলে ইতিবাচক হবে অন্যথায় এখানে সমস্যা হবে এবং সংজ্ঞা এবং অন্য কোথাও 0 সুতরাং আমরা নির্ধারণ করব যে ফাংশনটি উৎপত্তিতে ডিফারেনশিবল কিনা সুতরাং এই ফাংশনের ধারাবাহিকতা আবার সহজ কারণ যখন x y যায় কোন দিক থেকে 0 0 এ যায় তখন এটি 0 তে চলে যাবে এবং ফাংশনটি উৎপত্তিতে 0 হিসাবে সংজ্ঞায়িত হবে সুতরাং আমাদের ফাংশনের ধারাবাহিকতা এবং আংশিক ডেরিভেটিভের অস্তিত্ব রয়েছে আমরা এই সংজ্ঞাটি আবার ব্যবহার করতে পারি সুতরাং এখানে f ডেল্টা x এবং y 0 তাই এই বিন্দুটি 0 তাই আমরা এটি আবার এখানে 0 পাব এবং এই f 0 0 হল 0 তাই 0 বিয়োগ 0 তাই 0 0 বিন্দুতে এই fx হল 0 এবং একইভাবে fy 0 এ 0 হয় সুতরাং এই ফাংশনটি ধারাবাহিক এবং আংশিক প্রথম অর্ডার ডেরিভেটিভস বিদ্যমান এখন ডিফারেনশিবিলিটি যাচাই করার জন্য আমরা এই সীমাটি পাবো এই সীমার মান কত যদি এই সীমাটি 0 হয় তবে ফাংশনটি ডিফারেনশিবল যদি আমরা এই সীমাটি 0 হিসাবে না পাই তবে ফাংশনটি ভিন্ন নয় সুতরাং এর জন্য আমাদের এই dz পেতে হবে যা x এর আংশিক ডেরিভেটিভ x এর সাথে z এর আংশিক ডেরিভেটিভের সাথে y এর সাথে উৎপত্তি এবং যা উভয়ই ছিল 0 সুতরাং আমাদের এই dz 0 এর সমান এবং এই ডেল্টা z যা f 0 প্লাস ডেল্টা x 0 প্লাস ডেল্টা y বিয়োগ এই f 0 0 সুতরাং এটি ডেল্টা x ডেল্টা y এর বর্গমূল হিসাবে পরিণত হবে এবং এটি বিয়োগ 0 এখানে ধরে নিচ্ছি যে এই বিন্দুটি 0 সুতরাং আমরা এই ডেল্টাটিকে বর্গমূল ডেল্টা x এবং ডেল্টা y হিসাবে সেট করি এখানে এই ধ্রুবক ডেল্টা z বিয়োগ d z ডেল্টা rho এর উপর হবে তাই এই ডেল্টা z বর্গমূল x এবং বর্গমূল x ডেল্টা x ডেল্টা y এবং এই ডেটা rho ছিল limit কে আমরা বর্গমূল ডেল্টা x বর্গ প্লাস ডেল্টা y বর্গ হিসেবে নেবো এবং এই ক্ষেত্রে যখন আমরা এই সীমাটি গ্রহণ করি যখন ডেল্টা rho 0 তে চলে যায় আমরাও বলব যে এই সীমাটি বিদ্যমান নেই কারণ আমরা যদি এই পথটি গ্রহণ করি তাহলে ডেল্টা y উদাহরণস্বরূপ ডেল্টা x এর সমান এখানে সুতরাং কি হবে আপনি এখানে ডেল্টা x এবং ডেল্টা x বর্গ আছে সুতরাং এই ডেল্টা x বর্গ পদ সেখানে অদৃশ্য হয়ে যাবে তাই আমাদের 1 টি বর্গমূল 2 হবে সুতরাং এই পথ বরাবর ডেল্টা y ডেল্টা x এর সমান যা আমরা পর্যবেক্ষণ যে ডেল্টা rho 0 তে যায় এই ডেল্টা z বিয়োগ dz ডেল্টা rho এর উপর 1 বর্গমূলের উপরে 2 হবে কারণ আমরা এখানে 1 পাব যখন ডেল্টা x বর্গ এখানে 1 বাতিল হবে এখানে 1 বর্গমূলের বিপরীতে 2 আসবে সুতরাং এই পথ বরাবর রৈখিক অংশ ডেল্টা y হল ডেল্টা x এর সমান এই সীমা 1 দ্বারা 2 এর সমান সুতরাং অবশ্যই এটি সীমা 0 এর সমান হতে পারে না সুতরাং এখানে নিজেই একটি পথ গ্রহণ করে এবং সীমাটি 0 থেকে ভিন্ন দেখায় যদিও সীমাটি বিদ্যমান বা সীমাটি বিদ্যমান নেই এটি প্রমাণ করা কোন ব্যাপার নয় যে ফাংশন ডিফারেনশিবল নয় কারণ ডিফারেনশিবিলিটির জন্য এই সীমাটি 0 এর সমান হতে হবে এবং আমরা লক্ষ্য করেছি যে এই নির্দিষ্ট পথের মধ্যে এই সীমাটি বর্গমূল 2 এর 1 এর সমান এবং অতএব আমরা এখন বলতে পারি যে ফাংশনটি ডিফারেনশিবল নয় কারণ এই সীমাটি 0 এর সমান হতে পারে না সুতরাং এই ক্ষেত্রে ফাংশনটি ডিফারেনশিবল নয় আরেকটি উদাহরণ যা এই ফাংশনের উৎপত্তিতে আবার ডিফারেনশিবিলিটি নিয়ে আলোচনা করে সুতরাং x পাওয়ার 5 দ্বারা 2 এবং sine 1 বর্গমূলের উপর x প্লাস y 5 দ্বারা 2 এবং তারপর আমাদের আছে cos 1 ওভার বর্গমূল y এবং এটি x এর জন্য নির্ধারিত হয় 0 এর সমান নয় এবং y 0 এর সমান নয় এবং এটি অন্য কোথাও 0 সুতরাং আবার আমরা সরাসরি এই ডিফারেনশিবিলিটির সংজ্ঞাটি ব্যবহার করতে পারি যা এই বিশেষ কাঠামোর কারণে এই ক্ষেত্রে অনেক সহজ আমরা সহজেই এই ফাংশনটিকে এই ফর্মের মধ্যে প্রকাশ করতে পারি কারণ আপনি যদি লক্ষ্য করেন যে এই ডেল্টা z হল f ডেল্টা x ডেল্টা y বিয়োগ এই f 0 0 0 0 বিন্দুতে এটি শুধু x এর সমান এবং y বদলে দেওয়া হবে ডেল্টা x ডেল্টা y এটি হল 0 সুতরাং আমাদের এখানে ডেল্টা x পাওয়ার 5 বাই 2 আছে তারপর বর্গমূল ডেল্টা x প্লাস এর উপরে sin 1 আছে এখানে আমাদের ডেল্টা y পাওয়ার আছে 5 বাই 2 এবং তারপর আমাদের 1 sin আছে এবং তারপর এখানের cos শব্দটি হল এখানে cos সুতরাং বর্গমূল y এর উপরে cos 1 আছে সুতরাং এই ক্ষেত্রে আমরা এখন 0 কে ডেল্টা x প্লাস 0 কে ডেল্টা y তে লিখতে পারি সেই রৈখিক শব্দটি কারণ সেখানে নন লিনিয়ার শব্দ আছে সুতরাং আমরা এখানে মাত্র 0 বার ডেল্টা এক্স এবং 0 বার ডেল্টা ওয়াই চালু করেছি এখানে আমরা এই 1 ডেল্টা এক্সকে বাইরে নিয়ে গেছি কারণ আমাদের এখানে সেই ফরম্যাট দরকার এপসাইলন1 ডেল্টা x এটি এখানে এপসাইলন1 ডেল্টা x তাই এটি এখানে এপসাইলন1 হয়ে যাবে এবং তারপর এখান থেকেও আমরা এই ডেল্টা y শব্দটি দূরে নিয়ে গিয়েছি তারপর আমাদের ডেল্টা y 5 ভাজিত 2 এবং এটি আবার এই cos থাকবে সুতরাং cos 1 ওভার বর্গমূল ডেল্টা y হবে সুতরাং এই ক্ষেত্রে আমরা এই ডেল্টা z কে এই ফর্মটিতে প্রকাশ করেছি যেখানে এটি আপনার এপসাইলনএবং যার এই প্রপার্টি আছে যেটি 0 তে যায় যখন f delta x delta y 0 তে যায় কারণ এই শব্দটির এখানে ডেল্টা x এবং পসিটিভ পাওয়ার 3 দ্বারা 2 এবং এটি সীমাবদ্ধ ফাংশন সুতরাং এটি 0 তে যাবে এবং এখানে আবার একই যুক্তি সুতরাং cos ফাংশনের সাথে এটিও 0 তে যাবে সুতরাং সেই ক্ষেত্রে এই ফাংশনটি ডিফারেনশিবল কারণ আমরা এই ফাংশনটিকে এই ফর্মটিতে সহজেই প্রকাশ করতে পারি সুতরাং এটি x এর ক্ষেত্রে 0 0 এ সেই ফাংশনের আংশিক ডেরিভেটিভ হতে চলেছে এবং এটি 0 0 পয়েন্টে y এর সাথে আংশিক ডেরিভেটিভ হতে চলেছে এবং ডেল্টা y প্লাস এই ডেল্টা x এই epsilon 1 টার্ম ডেল্টা এপসাইলন2 টার্ম দ্বারা সুতরাং এখানে এই ফাংশনের কারণে সরাসরি এই ফর্মটি প্রকাশ করা খুব সহজ ছিল কারণ ডেল্টা z একটি ডেল্টা x প্লাস b ডেল্টা y প্লাস এপসাইলনডেল্টা x প্লাস এপসাইলনডেল্টা y এর সমান এবং তারপর আমরা প্রমাণ করেছি যে এই ফাংশনটি ডিফারেনশিবল এখানে আরেকটি উদাহরণ যে f x y 0 তে সংজ্ঞায়িত করা হয় যখন x y 0 এর সমান নয় এবং যখন x y বিন্দু 0 হয় তখন এই ফাংশনটি 1 এবং আমরা উৎপত্তিতে f x এবং f y এর অস্তিত্ব যাচাই করতে চাই এবং আমরা জানতে চাই যে ফাংশনটি উৎপত্তিতে ডিফারেনশিবল কি না সুতরাং উৎপত্তি এ f x এবং f y এর অস্তিত্ব পেতে আমরা এই সংজ্ঞা ডেরিভেটিভের মৌলিক সংজ্ঞা ব্যবহার করি সুতরাং আমাদের ডেল্টা x এর উপর 0 f ডেল্টা x 0 বিয়োগ f 0 0 এর সীমা আছে এবং এখন আপনি লক্ষ্য করেছেন যে এই f ডেল্টা x 0 সুতরাং যুক্তির এই বিন্দুটি 0 সুতরাং মানটি এই 1 থেকে আসবে এটি 1 এবং f 0 0 তাই আবার এটি এখানে 1 সুতরাং 1 বিয়োগ 1 এই 0 যে সীমা 0 একইভাবে f y এর জন্য যখন আমাদের ডেল্টা y থেকে 0 এখন এটি ডেল্টা y থেকে 0 এবং f 0 ডেল্টা y বিয়োগ f 0 0 ডেল্টা y এর উপরে সুতরাং এই ক্ষেত্রে আবার এটি 1 এবং এটিও 1 সুতরাং আমাদের মূলের y এর ক্ষেত্রে f এর আংশিক ডেরিভেটিভ হিসাবে 1 বিয়োগ 1 আবার 0 আছে সুতরাং এখন আমরা উৎপত্তির f এর ধারাবাহিকতা পরীক্ষা করব সুতরাং এর জন্য যদি আমরা পর্যবেক্ষণ করি যে এই সীমার এই f xy এর মান কত যখন x y x এর সাথে 0 0 তে যায় y এর সমান সুতরাং এই x বরাবর y এর সমান x এর সাথে আমাদের যা আছে তা y রেখার সমান যদি আমরা এখানে এই মূল বিন্দুর কাছে যাই তাহলে কি হবে সুতরাং এখানে এই সমস্ত বিন্দুতে x y বিন্দু অন্য কোন বিন্দুতে 0 এর সমান নয় তারপর উৎপাদিত বিন্দুটি 0 এর সমান নয় সুতরাং ফাংশনটি মান 0 গ্রহণ করবে সুতরাং যখন আমরা এই x বরাবর এগিয়ে আসছি এই 0 0 এর দিকে y লাইনের সমান ফাংশন মান 0 0 0 0 আছে যাই হোক না কেন আমরা 0 এর কাছাকাছি যাই এই ফাংশনের মান 0 কারণ ফাংশনটি মান 0 হিসাবে সংজ্ঞায়িত করা হয় যখন xy 0 এর সমান নয় সুতরাং যখন আমরা এখানে এই রেখা বরাবর উৎপত্তির দিকে এগিয়ে যাচ্ছি ফাংশনটি 0 হিসাবে মান নিচ্ছে আমরা মূলের যত কাছাকাছিই থাকি ফাংশনটি মান গ্রহণ করবে 0 শুধুমাত্র উৎপত্তিতে এটি 1 সুতরাং এই x বরাবর এই সীমাটি y এর সমান 0 যেখানে এই ফাংশনের মূলটি 1 সুতরাং আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে ফাংশনটি ডিফারেনশিবল নয় বা ধারাবাহিক নয় alongxy 0 ≠ f 0 0 সুতরাং এটি 0 0 এ ফাংশন ভ্যালুর সমান নয় অতএব এই ফাংশনটি উৎপত্তির ধারাবাহিক নয় এবং যেহেতু ফাংশনটি ধারাবাহিক নয় তাই আমরা পার্থক্য সম্পর্কে সিদ্ধান্ত নিতে পারি কারণ ধারাবাহিকতা হল ডিফারেনশিবিলিটির জন্য প্রয়োজনীয় শর্ত যদি ফাংশনটি ধারাবাহিক না হয় তবে ফাংশনটি ডিফারেনশিবল নয় সুতরাং এই ফাংশনটি উৎপত্তিগতভাবে ডিফারেনশিবল নয় আমাদের ডিফারেনশিবিলিটির জন্য অন্য কোন পরীক্ষায় যেতে হবে না কারণ এই ক্ষেত্রে আংশিক ডেরিভেটিভ বিদ্যমান থাকলেও ফাংশনটি ধারাবাহিক নয় সুতরাং এখানে প্রয়োজনীয় শর্তগুলির মধ্যে একটি পূরণ করা হয়েছে তবে ধারাবাহিকতাটিও ডিফারেনশিবিলিটির জন্য প্রয়োজনীয় শর্ত যা এখানে পূরণ হয় না সুতরাং ফাংশনটি ধারাবাহিক নয় এবং অতএব ফাংশনটি আরও পরীক্ষা ছাড়াই আলাদা নয় এখানে সর্বশেষ উদাহরণটি আমরা এই fx y কে x বর্গ প্লাস y বর্গের সমান করে x এবং y এর পরম মান দ্বারা ভাগ করলে xy 0 এর সমান নয় এবং মান 0 হয় যখন xy 0 0 এর সমান এটি এখানে একটি ভুল আমাদের এখানে এই সমান আছে এখানে 0 এর সমান নয় সুতরাং আমরা পরীক্ষা করব যে এই ফাংশনটি মূলত ডিফারেনশিবল সুতরাং এর জন্য ধারাবাহিকতা যাচাই করা যেতে পারে বিভিন্ন উপায়ে আমরা পোলার কোঅর্ডিনেটে পরিবর্তন করতে পারি অথবা আমরা এপসিলন ডেল্টা পদ্ধতি ব্যবহার করে দেখাতে পারি যে এই ফাংশনটি ধারাবাহিক সুতরাং এখানে আমাদের এপসাইলনডেল্টা পদ্ধতি গ্রহণ করা যাক সুতরাং আমরা ফাংশনের পার্থক্যটি গ্রহণ করি f xy xy 0 0 এর সমান নয় এবং এই f 0 0 কে 0 হিসাবে দেওয়া হয় সুতরাং আমরা দেখাবো যে এই f xy এর সীমা 0 এর সমান বা না পার্থক্য এবং ডেল্টা এবং ইপসিলনের পরিপ্রেক্ষিতে এটি প্রকাশ করা সুতরাং এখানে এটি x বর্গ প্লাস y বর্গ মডিউলাস x প্লাস মডুলাস y এবং তারপর আমরা এখানে যোগ করতে পারি x এর 2 গুণ পরম মান এবং y এর পরম মান এখানে এই বর্গটি তৈরি করতে সুতরাং যখন আমরা সংখ্যায় যোগ করব তখন পরিমাণটি আরও বড় হবে সুতরাং আমাদের এটি বড় পরিমাণে আছে এবং এটি পুরো বর্গ কারণ আমরা এখানে এই শব্দটি যোগ করেছি এবং যা y এর 2 গুণ x পরম মান এর সমান এবং তাহলে এই শব্দটি এখানে পুরো বর্গ হয়ে যায় এবং এখন এই একই শব্দ তাই একজন বাতিল হয়ে যাবে সুতরাং আমাদের x এর পরম মান এবং y এর পরম মান আছে এবং আগের একটি বক্তৃতায় তাই আমরা দেখেছি যে এটি এখানে বর্গমূল 2 এবং বর্গমূল x বর্গ প্লাস y বর্গের সমান যা আমরা আবার এই 0 0 বিন্দুর ডেল্টা অঞ্চলে রূপান্তরিত করেছি সুতরাং এটি বর্গমূল 2 এর চেয়ে কম এবং ডেল্টা পরিপ্রেক্ষিতে এবং এই সবকিছুই আমরা নির্বিচারে সংখ্যা ইপসিলনের চেয়ে কম করতে চাই সুতরাং এখানে এই সম্পর্কের দ্বারা আমরা খুঁজে পেয়েছি যে প্রদত্ত ইপসিলনের জন্য আমরা এই ডেল্টাটি সেট করতে পারি যাতে এই f xy বিয়োগ এই 0 0 শব্দটি এপসাইলনএর চেয়ে কম সুতরাং প্রদত্ত এপসাইলনের জন্য এখানে বর্গমূল 2 দ্বারা এপিসিলনের চেয়ে কম এই ডেল্টা নির্বাচন করে আমাদের এখন এই ডেল্টা আছে সুতরাং এই পার্থক্যটি এপসিলনের চেয়ে কম এবং ধারাবাহিকতা দেখানোর জন্য এপসাইলন ডেল্টা পদ্ধতি সুতরাং আমরা দেখিয়েছি যে আমরা যদি এই ডেল্টাটি এখানে নির্বাচন করি তাহলে এই পার্থক্যটি ইপসিলনের চেয়ে কম হবে এবং যখনই আমরা এই 0 0 পয়েন্টের এই ডেল্টা পাড়া থেকে xy কোন পয়েন্ট গ্রহণ করি এবং এর অর্থ হল যে ফাংশনটি ধারাবাহিক সুতরাং এই ফাংশনের ডিফারেনশিবিলিটি দেখানোর জন্য এগিয়ে যাচ্ছি সুতরাং এখন আমরা আবার সংজ্ঞা অনুযায়ী আংশিক ডেরিভেটিভের অস্তিত্ব দেখাব আমাদের f ডেল্টা x 0 বিয়োগ f 0 0 ডেল্টা x আছে সুতরাং এখানে এই শব্দটি কি y 0 সেট করা হবে সুতরাং আপনার এই ডেল্টা x বর্গ আছে এবং ডেল্টা x এবং ডেল্টা x এর এই পরম মান দ্বারা বিভক্ত সুতরাং এই শব্দটি হবে এবং এখন তাই এই ডেল্টা x বাতিল হয়ে যাবে আমাদের কাছে ডেল্টা x এর ডেল্টা x এর আরও নিখুঁত মানের উপর ডেল্টা x আছে সুতরাং যদি এই ডেল্টা x টি ডান দিক থেকে 0 তে যায় তাহলে এটি 1 হবে এবং যখন এটি বাম দিক থেকে 0 এ যাবে তখন এই মানটি বিয়োগ 1 হয়ে যাবে সুতরাং এই সীমাটি বিদ্যমান নেই কারণ এইগুলি আমাদের প্লাস 1 বা মাইনাস 1 সীমা হিসাবে আছে যখন এই ডেল্টা x পসিটিভ দিক থেকে 0 এ পৌঁছায় তখন ডেল্টা x নেগেটিভ দিক থেকে 0 এ পৌঁছায় সুতরাং অতএব এই সীমাটি বিদ্যমান নেই এবং এই ক্ষেত্রে আমরা এখন শুধু f x এর উপরে একটি ডেরিভেটিভের জন্য দেখাতে পারি কিন্তু যেহেতু এই ফাংশনের প্রকৃতি এটি এখানে একটি প্রতিসাম্য x বর্গ এবং এই বর্গের উপর y বর্গ আমরা এটাও দেখাতে পারি যে 0 0 এ f y বিদ্যমান নেই এবং এই ক্ষেত্রে যেহেতু প্রকৃতপক্ষে একটি ডেরিভেটিভের অস্তিত্ব দেখানো যথেষ্ট তা বলার জন্য যে ফাংশনটি ডিফারেনশিবল নয় কারণ ডিফারেনশিবিলিটির জন্য প্রয়োজনীয় শর্ত হল আংশিক অর্ডার ডেরিভেটিভ উভয়ের অস্তিত্ব থাকা সুতরাং এই ক্ষেত্রে যদি এই f x সেখানে না থাকে তবে আমরা বলতে পারি যে একটি ফাংশন ডিফারেনশিবল নয় যদিও এই ক্ষেত্রে উভয় ডেরিভেটিভের অস্তিত্ব নেই এবং তাই ফাংশনটি ডিফারেনশিবল নয় সুতরাং এখন সিদ্ধান্তে আসছি আমরা কি লক্ষ্য করেছি যে এই ডিফারেনশিবিলিটির অনুসন্ধানের জন্য আমরা প্রয়োজনীয় শর্তগুলি ব্যবহার করতে পারি কারণ ধারাবাহিকতা এবং আংশিক ডেরিভেটিভের অস্তিত্বের মধ্যে যদি একটি লঙ্ঘিত হয় তবে আমরা প্রমাণ করতে পারি যে ফাংশনটি আলাদা নয় অথবা পর্যাপ্ত শর্ত ব্যবহার করেও আমরা একটি ফাংশনের ডিফারেনশিবিলিটি নিয়ে আলোচনা করতে পারি সুতরাং আংশিক অর্ডার ডেরিভেটিভগুলির একটির ধারাবাহিকতা ফাংশনের ডিফারেনশিবিলিটির জন্য যথেষ্ট এবং চূড়ান্ত চেক যদি আমরা লক্ষ্য করেছি যে ফাংশনটি প্রয়োজনীয় শর্তগুলি পূরণ করেছে এবং আমরা উদাহরণস্বরূপ পর্যাপ্ত শর্ত পূরণ করছি না যে আংশিক ডেরিভেটিভস ক্রমাগত হয় না সেক্ষেত্রে আমাদের চূড়ান্ত চেকের জন্য যেতে হবে যে কেউ সীমা পরীক্ষা ব্যবহার করতে পারে যা এই সীমাটি 0 বা এটি 0 এর সমান নয় অথবা আমরা সরাসরি এই ক্ষেত্রে ডিফারেনশিবিলিটির সংজ্ঞা ব্যবহার করতে পারি সুতরাং এগুলি হল বক্তৃতা প্রস্তুত করার জন্য ব্যবহৃত রেফারেন্স আপনাকে অনেক ধন্যবাদ